হ্যালো হিপ এক্সপ্লইটস এর এই বক্তৃতায় স্বাগত তাই আগের বক্তৃতায় আমরা ptmalloc কীভাবে হিপ মেমরি পরিচালনা করে সে সম্পর্কে কিছু অভ্যন্তরীণ বিষয় দেখেছিলাম এই বক্তৃতায় আমরা এই হিপ ব্যবস্থাপনার কারণে ঘটতে পারে এমন দুর্বলতাগুলি দেখব এবং আমরা একটি বিশেষ এক্সপ্লইটসও দেখব এবং এটি কীভাবে কাজ করে তা দেখব তাই আগের লেকচারে আমরা বন্ধ করেছিলাম কিভাবে malloc বিভিন্ন বিন ব্যবহার করে এবং কিভাবে এই বিভিন্ন বিনগুলি লিংকড লিস্ট হেডার সংরক্ষণ করে এবং এই লিংক লিস্ট হয় সিঙ্গেল বা ডাবললি লিংকড লিস্ট যখনই মেমরির একটি খণ্ডের জন্য একটি অনুরোধ আসে তখন malloc এই লিঙ্কযুক্ত তালিকাগুলি সন্ধান করবে এবং অনুরোধ করা মেমরির পরিমাণের উপর নির্ভর করে সেই অনুরোধটিতে মেমরির একটি অংশ বরাদ্দ করবে এখন আমরা ফ্রি ফাংশন দিয়ে বক্তৃতা শুরু করব তাই মূলত ফ্রি ফাংশন চালু হলে কী ঘটতে পারে কারণ আপনি জানেন যে ফ্রি ফাংশন একটি পয়েন্টার নেবে তাই অভ্যন্তরীণভাবে ptmalloc খণ্ডটিকে মুক্ত করবে এবং বরাদ্দকৃত খণ্ডটি এখন একটি ফ্রি খণ্ডে পরিণত হবে তাই আসুন আমরা ফ্রি ফাংশন সম্পর্কে বিস্তারিত দেখি তাই আসুন আমরা বলি যে এটি ছিল আমাদের হিট এবং যেমন আমরা জানি যে হিপটি বিভিন্ন খণ্ডের সমন্বয়ে গঠিত তাই এইগুলি উপস্থিত বিভিন্ন খণ্ডের মতো এবং এখন আমরা বলি যে আমরা একটি নির্দিষ্ট পয়েন্টার মুক্ত করতে চাই তাই যেমন আমরা আগের লেকচারে দেখেছি কিন্তু এই নির্দিষ্ট পয়েন্টারটি আসলে হিটের একটি বরাদ্দ করা অংশের দিকে নির্দেশ করবে তাই এই বরাদ্দকৃত অংশটি সেই অঞ্চলের সাথে সম্পর্কিত প্রকৃত ডেটা এবং কিছু নির্দিষ্ট মেটাডেটাও উপস্থিত রয়েছে প্রারম্ভিক পয়েন্টার ptr এর আগে চার বাইট এবং আট বাইট আছে সুতরাং এই নির্দিষ্ট চিত্রটি বিবেচনা করুন যা হিপটির একটি অংশ দেখায় কারণ আমরা জানি যে হিপটি আসলে বিভিন্ন খণ্ডে বিভক্ত যা বরাদ্দ করা হয়েছে বা মুক্ত করা হয়েছে এখন আসুন এই মুক্ত পয়েন্টার বিবৃতিটি বিবেচনা করি যাতে আপনি জানেন যে পয়েন্টার উপস্থিত স্মৃতির একটি অংশ হবে হিপের মধ্যে যার মধ্যে কিছু অংশ সেই নির্দিষ্ট পয়েন্টারের সাথে সম্পর্কিত ডেটা হবে এবং অন্যান্য রিজিয়নগুলি কিছু মেটাডেটা হবে যা একটি অংশের আকার এবং প্রকারের সাথে সম্পর্কিত এবং আরও অনেক কিছু তাই যখন ফ্রি পয়েন্টার বলা হয় তখন প্রথম জিনিসটি ঘটবে তা হল ptmalloc ফ্রি কোডটি প্রথমে ফ্রি খণ্ডের আকার 0 এ সেট করবে যাতে আপনি আগের লেকচার থেকে সংগ্রহ করতে পারেন মেটাডেটাতে অংশটির আকার উপস্থিত থাকে তাই এই মেটাডেটা 0 এর পরের p বিট 0 এ সেট করা হয়েছে তাই p বিট পরবর্তী অংশের সাথে মিলে যায় যা স্তূপে উপস্থিত থাকে এবং আপনি আগের লেকচার থেকে মনে করতে পারেন যে p বিট আগের জাঙ্ক ছিল কিনা তা সংরক্ষণ করে বা মুক্ত করে সুতরাং এখানে যা ঘটবে তা হল এই পয়েন্টারের উপর ভিত্তি করে ptmalloc কোডটি সেই অবস্থানটি পাবে যেখানে p উপস্থিত রয়েছে এবং p এর সেই নির্দিষ্ট মানটি 0 এ সেট করবে যা নির্দেশ করে যে এই অংশটি ফ্রি নির্দিষ্ট ধরণের বিনের জন্য কোলেসিং সম্ভব তাই আমরা কোলেসিং বলতে যা বুঝি তা হল ফ্রি ফাংশন কলের সময় ptmalloc কোড মেমরির বিভিন্ন সংলগ্ন ফ্রি খণ্ডে যোগ দিতে পারে উদাহরণস্বরূপ বলা যাক যে এখানে আগের অংশটিও আসলে ফ্রি ছিল এবং এই খণ্ডটিও ফ্রি ছিল এমন ক্ষেত্রে ptmalloc যা করতে পারে তা হল এটি এই সংলগ্ন অংশগুলিকে একত্রিত করতে পারে এবং মেমরির একটি অনেক বড় ফ্রি খণ্ড তৈরি করতে পারে সুতরাং এইভাবে ফ্র্যাগমেন্টেশন হ্রাস করা যেতে পারে এই বৃহৎ ফ্রি অংশের যোগফল এখন সম্ভবত আরও অনেক ম্যালোক অনুরোধ পরিষেবাতে ব্যবহার করা যেতে পারে তাই এই কোলেসিং সম্পাদনের জন্য বর্তমান পিন থেকে লিঙ্কমুক্ত করার প্রয়োজনের সামান্য ওভারহেড রয়েছে এবং এই ফ্রি অংশের আকারের উপর নির্ভর করে উপযুক্ত বিনে বড় অংশটি স্থাপন করা প্রয়োজন তাই এই ফ্রি ফাংশন কলের পাশাপাশি malloc ফাংশন কল করার সময় একটি গুরুত্বপূর্ণ ফাংশন একটি ভূমিকা পালন করে যা আমরা পরে দেখব যা আনলিঙ্ক ফাংশন নামে পরিচিত সুতরাং আনলিঙ্ক ফাংশনটি হল সাধারণ লিঙ্কযুক্ত তালিকার ধরণের অপারেশন যেখানে আপনার কাছে একটি ডবল লিঙ্কযুক্ত তালিকা থাকে এবং malloc চলাকালীন বা ফ্রি এর সময় যখন আপনি একটি লিঙ্কযুক্ত তালিকা সরাতে চান তখন coalescing বা malloc সময় আপনি আসলে এই অংশটি বরাদ্দ করতে চান একটি নির্দিষ্ট malloc অনুরোধে মেমরি আপনাকে এই কাজে উপস্থিত পয়েন্টারগুলি সামঞ্জস্য করতে হবে তাই মূলত ফরোয়ার্ড পয়েন্টার এবং ব্যাকওয়ার্ড পয়েন্টার যথাযথভাবে সংশোধন করা উচিত সুতরাং উদাহরণস্বরূপ আমরা এই নির্দিষ্ট অংশটি বরাদ্দ করতে চাই তারপর আমরা নিশ্চিত করি যে আগের নোড বা আগের চাঙ্ক ফরোয়ার্ড পয়েন্টারটি পরবর্তী চাঙ্ক ফরোয়ার্ড পয়েন্টারে পয়েন্ট করে একইভাবে পরবর্তী চাঙ্কগুলি পিছনের পয়েন্টার পূর্ববর্তী চান্স পয়েন্টারের দিকে পয়েন্ট করে এখন আমাদের এই ছোট প্রোগ্রাম এর দিকে তাকান এবং আসলে কি ভুল হতে পারে দেখুন তাই এই বিশেষ প্রোগ্রামে আমরা যা করেছি তা হল আমাদের 10 বাইটের দুটি মেমরি রিজিওন malloc আছে এবং সেগুলোকে যথাক্রমে a এবং b পয়েন্টারে বরাদ্দ করেছি তারপর আমরা a মুক্ত করেছি আমরা b মুক্ত করেছি এবং তারপরে আমরা আবার একটি ফিড করেছি তাই মনে রাখবেন যে a দুইবার মুক্ত করা হয়েছে তাই এর সাথে কী ভুল হতে পারে প্রথমত মনে রাখবেন যে আপনার কম্পাইলার নির্ধারণ করতে সক্ষম হবে না যে আপনার ফ্রি তে a দুইবার আহ্বান করা হয়েছে দ্বিতীয়ত আপনি লক্ষ্য করবেন যে ptmalloc দুই মেমরির অংশ নির্ধারণ করতে সক্ষম হবে না এখন দেখা যাক যখন এই ধরনের একটি প্রোগ্রাম কার্যকর হয় তখন অভ্যন্তরীণভাবে কী ঘটে প্রথমে আমরা জানি যখন ফ্রি a এর সাহায্য নেওয়া হয় তখন মেমরির মুক্ত অংশ লিঙ্ক করা তালিকায় যোগ করা হয় পরবর্তীতে যখন ফ্রি তে b আহ্বান করা হয় তখন আপনার মেমরির দ্বিতীয় অংশ যোগ করা হবে লিঙ্ক করা তালিকা এখন লিঙ্ক তালিকা পয়েন্টারগুলি যথাযথভাবে সামঞ্জস্য করা হয়েছে যাতে একটি অনুরূপ ফরোয়ার্ড পয়েন্টার a কে b করতে চায় এবং b এর পিছনের পয়েন্টারকে a এবং বিপরীত টাও করে এখন তৃতীয়ত আপনি যখন এই ধরনের ক্ষেত্রে আবার ফ্রি a আহ্বান করবেন তখন কী ঘটবে যেহেতু ptmallocca অন্য বারের জন্য মুক্ত করা হচ্ছে তা সনাক্ত করতে পারে না এটি কেবল লিঙ্কযুক্ত তালিকায় একটি তৃতীয় নোড যুক্ত করবে তাই মনে রাখবেন যে আমাদের লিঙ্কযুক্ত তালিকায় কার্যত তিনটি উপাদান রয়েছে a b এবং a এখন মূলত এখানে যা ঘটছে তা হল এই দুটি অবস্থান আসলে একই রকম যা প্রথমবার ফ্রি তে এই খণ্ডটির সাথে মিলে যায় যার মধ্যে একটি এবং এটি আবার দ্বিতীয়বার ফ্রি তে খণ্ডটির সাথে মিলে যায় তাই এই দুটি আসলে একই মেমরি অবস্থান এখন প্রোগ্রামের ছোট পরিবর্তনটি বিবেচনা করুন যেখানে আমরা আসলে 10 বাইটের আরেকটি ম্যালোক আহ্বান করি এবং পয়েন্টারকে দেখতে বরাদ্দ করি এখন যেমন আমরা জানি যে malloc কী করবে তা হল এটি লিঙ্ক তালিকার দিকে তাকাবে এবং এটি উপলব্ধ অংশগুলির মধ্যে একটি বেছে নেবে তাই এই ক্ষেত্রে এটি আসলে প্রথম খণ্ডটি বেছে নেবে যা a এবং এইভাবে আপনি যা দেখতে পাবেন এবং যা প্রত্যাশিত তা হল a পাশাপাশি c একই মেমরি খণ্ডের দিকে নির্দেশ করবে তাই তাদের উভয়েরই একই মান সঞ্চিত থাকবে a এবং c এর মধ্যে পার্থক্য হল a মুক্ত করা হয়েছে এবং এটি সংযুক্ত তালিকায় উপস্থিত রয়েছে এবং c বরাদ্দ করা হয়েছে এবং এটি একটি বরাদ্দকৃত খণ্ড সুতরাং তাই আমাদের এখানে যা আছে তা হল কার্যত আমাদের কাছে একটি খণ্ড রয়েছে যা মুক্ত করার জন্য কনফিগার করা হয়েছে যেটি একটি খণ্ড এবং একই খণ্ডটি ptmalloc দ্বারা কনফিগার করা হয়েছে এবং সি তে বরাদ্দ করা হয়েছে এখন আমরা যদি বরাদ্দকৃত খণ্ড এবং মুক্ত খণ্ডের মধ্যে পার্থক্য দেখি তবে আমরা নিম্নলিখিতটি দেখতে পাব বরাদ্দকৃত খণ্ডটি দেখতে এইরকম কিছু দেখায় আপনার কি এখানে পূর্ববর্তী আকারের সাথে সম্পর্কিত মেটাডেটা আছে এবং n m এবং p এর মতো বিভিন্ন বিট রয়েছে এবং আপনার কাছে ডেটা রয়েছে যা এখানে উপস্থিত রয়েছে যখন ফ্রি অংশটি আগের মতোই মেটাডেটা নিয়ে গঠিত পূর্ববর্তী খণ্ড এবং আকার এবং বিভিন্ন ফ্ল্যাগ কিন্তু গুরুত্বপূর্ণভাবে আমাদের কাছে ফরোয়ার্ড পয়েন্টার এবং ব্যাক পয়েন্টার ফ্রি খণ্ডে উপস্থিত রয়েছে সুতরাং আমরা জানি যে এই ফরোয়ার্ড এবং ব্যাক পয়েন্টারটি লিঙ্ক করা তালিকা পরিচালনার জন্য ব্যবহৃত হয় এখন আমাদের কাছে এই cdeadbeef এবং c4 deadbeef এর মত বিবৃতি থাকলে কি হবে তাই মূলত এই ডেটা এই অবস্থানগুলিতে লেখা হয় মনে রাখবেন যে c এবং a মূলত একই অবস্থান c এবং a একই মেমরি খণ্ডের দিকে নির্দেশ করে তাই যখন আমাদের c এবং c এবং c4 এর মতো অপারেশন থাকে তখন আপনি যা করছেন তা হল ফরওয়ার্ড পয়েন্টার পরিবর্তন করা এবং ব্যাক পয়েন্টার মূলত যখন আমরা এটিকে একটি লিঙ্কযুক্ত তালিকার দৃষ্টিকোণ থেকে দেখি তখন আপনি কী লক্ষ্য করবেন তা হল আমরা লিঙ্কযুক্ত তালিকা পয়েন্টারগুলি সংশোধন করছি সুতরাং যথাযথভাবে c এবং c4 এর মান নির্ধারণ করে আমরা এই ফরোয়ার্ড এবং ব্যাক পয়েন্টারগুলিকে সংশোধন করতে পারি এবং আমরা কোডটিকে একটি নির্দিষ্ট পেলোড চালানোর জন্য বাধ্য করতে পারি অন্য কথায় আমরা আসলে কার্যকর করতে বাধ্য করতে পারি এবং এক্সপ্লইটস করতে পারি এখন আমরা এমন একটি কোডের একটি ছোট উদাহরণ নেব সুতরাং এখানে এই বিশেষ উদাহরণটি একটি খুব ছোট কোড যা দেখায় যে কীভাবে একজন ডবল ফ্রিকে শোষণ করতে পারে সুতরাং আসুন আমরা ধরে নিই যে আমাদের একটি পেলোড রয়েছে যা এখানে উপস্থিত রয়েছে এবং এই পেলোডটি আমরা আগে দেখেছি কিছু হেক্সাডেসিমেল কোড নিয়ে গঠিত যা প্রসেসর দ্বারা ব্যাখ্যা করা যেতে পারে এবং কার্যকর করবে এই পেলোডে আমাদের বিভিন্ন জিনিস থাকতে পারে যেমন একটি শেল কোড বা অন্য কোনো দূষিত কোড যা আমরা সেই নির্দিষ্ট সিস্টেমে চালাতে চাই তাহলে আসুন দেখি কিভাবে একটি ডাবল ফ্রি ব্যবহার করা যেতে পারে এক্সিকিউশন এবং এই নির্দিষ্ট পেলোডটিকে এক্সিকিউট করতে বাধ্য করতে আসুন আমরা ধরে নিই আমাদের একটি প্রোগ্রাম আছে যা দেখতে এরকম কিছু সুতরাং আমাদের এখানে যা আছে তা হল আমাদের কাছে a এবং b রয়েছে যা পয়েন্টারগুলিকে দুটি খণ্ড মেমরি দ্বারা নির্দেশিত করে যা প্রতিটি 10 বাইটের এবং তারপরে আমরা প্রথমে যা করি তা হল এই ফান 1 এটি এমন কিছু স্বেচ্ছাচারী ফাংশন যা আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয় আমাদের কাছে ডবল ফ্রি আছে যেমনটি আমরা আগে দেখেছি যে ফ্রি a এর পরে ফ্রি b এবং তারপর ফ্রি a এবং তারপরে আমাদের কাছে malloc 10 এর সমান c আছে সুতরাং যেমনটি আমরা আগের স্লাইডে উদাহরণে দেখেছি এই c এবং a তে পয়েন্টার থাকবে যা একই মেমরি খণ্ডের দিকে নির্দেশ করে a হল একটি মুক্ত মেমরি চাঙ্ক এবং তাই এটিতে একটি ফরোয়ার্ড এবং ব্যাক পয়েন্টার রয়েছে যা লিঙ্ক তালিকা পরিচালনার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি বরাদ্দকৃত চাঙ্ক তাই একবার চাঙ্কটি বরাদ্দ করা হলে আমরা তারপরে তাদের মধ্যে উপস্থিত ডেটা পরিবর্তন করতে পারি তাই এখানে আমরা কেবলমাত্র কোডটি কঠোরভাবে কোড করেছি তবে বাস্তবে আপনি একটি স্ক্যানফ ব্যবহার করে বা নেটওয়ার্ক প্যাকেট বা জিনিসগুলি থেকে এটি পেতে পারেন যে মত যেখানে আপনি আসলে c এর বিষয়বস্তু পরিবর্তন করতে পারেন সুতরাং আমরা এখানে যা পরিবর্তন করব তা হল ফান 1 এর জন্য GOT এন্ট্রি মাইনাস 12 তাই GOT এন্ট্রির অর্থ কী তা জানতে অনুগ্রহ করে ASLR লেকচারগুলি পড়ুন এবং c4 হল পেলোডের এড্রেস এখন আমরা যা করি তা হল কিছু স্বেচ্ছাচারী malloc আমরা এখানে আহ্বান করি এবং ফান 1 আহ্বান করি তাই মনে রাখবেন যে ফান 1 এর জন্য GOT এন্ট্রি এড্রেস বা ফান 1 এর অবস্থান নির্ধারণ করতে ব্যবহৃত হয় এখন যদি আমরা কোনোভাবে fun1 এর সাথে সম্পর্কিত GOT এন্ট্রি পরিবর্তন করতে সক্ষম হই তবে আমরা সেই নির্দেশাবলীও পরিবর্তন করতে সক্ষম হব যা কার্যকর করা হয় যখন fun1 চালু করা হয় তখন আমরা এই বিশেষ কাজে যা দেখতে পাব তা হল আমরা আমাদের জন্য এন্ট্রি পরিবর্তন করতে যাচ্ছি fun1 এর জন্য GOT এন্ট্রি পরিবর্তন করতে যাচ্ছি এবং এটিকে পেলোড দিয়ে প্রতিস্থাপন করতে যাচ্ছি সুতরাং আমরা যা দেখতে পাচ্ছি তা হল যে যখন এখানে fun1 চালু করা হয় তখন এটি হবে পেলোড যা কার্যকর হয় এবং এইভাবে আমরা ব্যবহার করে অপসারণের একটি পরিবর্তন করতে সক্ষম হই ডাবল ফ্রি তে সুতরাং আমরা এই নির্দিষ্ট বিন্দু থেকে শুরু করব এবং আমরা এখানে যা দেখছি তা হল আমাদের এই ডাবল লিঙ্কযুক্ত তালিকা রয়েছে যেখানে 3টি এন্ট্রি রয়েছে a b এবং a কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণভাবে এই a এবং এই a দুটিই মূলত একই এগুলি আসলে একই অবস্থান তাই যখন আমরা আবার 10 এর malloc করি এবং সেই নির্দিষ্ট পয়েন্টারটি বরাদ্দ করি যে আমরা কী পাই তা হল লিঙ্ক করা তালিকাটি এখন 2 এ হ্রাস পেয়েছে এবং আমাদের কাছে একটি রয়েছে যা মুক্ত এবং c যা বরাদ্দ করা হয়েছে এবং উভয়ই একই মেমরি চাঙ্ক তাই এখন আমরা c0 এবং c4 সেট করছি ফান 1 এবং পেলোডের জন্য কিছু GOT এন্ট্রি মাইনাস 12 তাই আমরা এখন এই বিশেষ লিঙ্ক তালিকাটি ভাঙছি ফরোয়ার্ড পয়েন্টারগুলি কোথায় থাকার কথা তা দেখতে আমরা GOT এন্ট্রি রাখছি এবং যেখানে পিছনের পয়েন্টার হওয়ার কথা সেখানে আমরা পয়েন্টারটিকে পেলোডে রেখেছি এখন কি ঘটতে পারে যখন malloc এখানে আহ্বান করা হয় এখন যখন malloc আবার চালু করা হয় তখন কী ঘটবে তা হল ব্যাক পয়েন্টারে উপস্থিত পেলোডটি GOT এন্ট্রি 12 লেখা হয় এইভাবে যখন fun1 চালু করা হয় তখন এটি প্রথমে পাওয়া এন্ট্রিটি সন্ধান করবে কিন্তু ঠিকানার প্রকৃত মান পাওয়ার পরিবর্তে fun1 এর এটি পরিবর্তিত ঠিকানা পাবে যা আসলে পেলোডের দিকে নির্দেশ করে তাই যখন fun1 এক্সিকিউট করে তখন এই পেলোডটি এক্সিকিউট হয়ে যায় এইভাবে আমরা এক্সিকিউশন নষ্ট করতে পারি এবং পেলোড এক্সিকিউট করতে পারি এখন এটি আপনার জন্য চিন্তা করার জন্য কিছু তাই এখানে আমাদের কাছে একটি প্রোগ্রাম রয়েছে যার বেশ কয়েকটি ম্যালোক রয়েছে এবং এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই ফাংশনটি my malicious function যা পয়েন্টারকে নিয়ে যায় এবং আপনি কীভাবে এটি লিখবেন তা নির্ধারণ করার জন্য আপনাকে my malicious function ভাবতে হবে যাতে printf এখানে আমন্ত্রণ জানানো হলে এটি এই গোপন বার্তাটি স্ক্রীনে প্রিন্ট হয় সুতরাং এই সমাধানটি চিন্তা করার জন্য আপনাকে অবশ্যই ভাবতে হবে যে কীভাবে বিভিন্ন তালিকাগুলি ক্ষেত্র এবং হিট দ্বারা পরিচালিত হয় এবং তারপরে এর জন্য একটি সমাধান খুঁজে পাওয়া আপনার পক্ষে খুব কঠিন হবে না সুতরাং ডাবল ফ্রি হল malloc এর আক্রমণের এক প্রকারের অন্যান্য ফর্ম যেমন হিপ ওভারফ্লো হিপ স্প্রে ইউজ আফটার ফ্রি এবং অন্যান্য মিট মেটাডেটা এক্সপ্লয়েট তাই তাদের অধিকাংশই একই ধরণের নীতি অনুসরণ করে সেখানে ব্যবস্থাপনা ফ্রি অংশ এবং বরাদ্দকৃত খণ্ডগুলিকে মূলত ম্যানিপুলেট করা হয় যাতে বিকৃত হয়ে যায় এবং পেলোড এক্সেস কার্যকর হয় আরও এই এটাকগুলির মধ্যে অনেকগুলি স্তুপের অন্যান্য অবস্থান থেকে তথ্য ফাঁস করার একটি উপায় খুঁজে বের করে সুতরাং এর সাথে আমরা আসলে এই বিশেষ বক্তৃতাটি শেষ করব তাই আমরা এই শেষ দুটি লেকচারে দেখেছিলাম যে কীভাবে হিপ পরিচালনা করা হয় এবং আপনি কীভাবে প্রোগ্রামে দুর্বলতাগুলি ব্যবহার করতে পারেন যেমন হিপকে একটি ডাবল ফ্রি দুর্বলতা কাজে লাগানোর জন্য ধন্যবাদ